সুতরাং এখন দেখা যাক আমরা এটা নিয়ে কি করবো অতএব এই ধরনের ইন্টিগ্রাল যা আমি তোমাদের দেখিয়েছি তাকে বলা হয় অপ্রকৃত ইন্টিগ্রাল তাই এটি সবচেয়ে ভাল উদাহরণ আমার একটি ইন্টিগ্রেশন আছে ঋণ চিহ্ন a থেকে b কিছু ফাংশন যেটা বিশাল বড় হয়ে যাচ্ছে এবং যেহেতু মাঝখানে একটি বিন্দু আছে যেটা অনন্ত তে বিশাল বড় হয়ে যাবে এটিকে বলা হয় অপ্রকৃত ইন্টিগ্রাল যেটা হলো সংজ্ঞা তাহলে আমরা কিভাবে আমি বলতে চাইছি আমি আগে দেখিয়েছি দুটোই ছিল কোনও ধরনের অপ্রকৃত ইন্টিগ্রাল কারণ log x এবং 1x দুটোই বিশাল বড় হচ্ছিল চিন্তা কোরোনা এই সীমা নিয়ে খুব একটা আগে আমি ε থেকে a তে যাচ্ছিলাম কিন্তু আমি যেতে পারতাম আমি চাইলে আগের উদাহরণ লিখতে পারতাম এরকম ভাবে যা একই জিনিস কি হলো আমি এটিকে দুটো অংশে ভাগ করব অতএব তোমার উত্তর দেওয়ার জন্য যে এই ইন্টিগ্রাল অভিসারী নাকি বিপথগামী এটি আবার কেবলমাত্র একটি পুনর্বিবেচনা ক্যালকুলাস থেকে যা তুমি করবে তুমি এটাকে ভেঙে দেবে এভাবে এবং সেখানে একটি পদ আছে যা আমার এখানে অনুপস্থিত তাই না এটা ঠিক আছে সেজন্য আমি এটাকে এভাবে ভাঙছি এবং যদি এটি হয় যখন η এবং ε দুটোই স্বাধীন ভাবে 0 এর দিকে যায় এবং সীমা বিদ্যমান থাকে তাহলে আমরা বলতে পারি যে ইন্টিগ্রাল হল অভিসারী এখন আরেকটু যত্ন সহকারে বোঝার জন্য আমরা যা করতে পারি তা হল আমরা একটি কাউন্টার নেব মানে আমি কিছু অন্য জিনিস করবো করা যাক চলো আমরা η এবং ε কে সমান মানি আমি তাহলে কি লিখতে পারি প্রথম পদ কি দেবে আমায় আমি x y লিখতে পারি এর বদলে তাই ওখানে কোনও অসুবিধা নেই লগ নিতে যা বলছি সেটা হল এটি কোনও ঋণাত্মক সংখ্যার লগ হবে না তাই কি হবে dx dy সঠিক আমি এগুলি করতে পারি আমি এখানে কি পাব logε log log logε logba logba সুতরাং মনে হচ্ছে যে এই ইন্টিগ্রাল বাস্তবায়িত হবে কিন্তু কি হলো প্রথম জিনিস যেটা আমি করেছি সেটা হল আমি η ε নিয়েছি যদি আমি η ε করি তাহলে দুটোই একই গতিতে 0 এর দিকে যাবে কারণ দুটোই অভিন্ন পরিবর্তনশীল এখন অনুমান করে যে আমি একটি কৌশল ব্যবহার করেছি আমি বলি যে আমাকে এটি করতে দেওয়া হোক তাই বদলে আমি এটা করি অতএব আমি কি করেছি আমি বলেছি যে আমি ফিরে গেছি η 2ε তে η এখন 0 এর দিকে রওনা দিয়েছে ধীরগতিতে নাকি দ্রুতগতিতে যখন ε 0 এর দিকে যায় ছাত্র η দ্রুত সমীপবর্তী কারণ 2ε তাই ε কোনও গতিতে 0 হচ্ছে এবং 2η দ্বিগুণ গতিতে যাচ্ছে এখন যখন আমি ইন্টিগ্রাল মূল্যায়ন করি তখন কি পাই অতএব আমি পাব log2ε log log logε logba log তাই এখানে কি হলো আমি logba log পেয়েছি তাহলে কি হল সুতরাং এখন এই সংজ্ঞার মানে উপলব্ধি করো যদি দুজনেই স্বাধীনভাবে 0 এর দিকে যায় এবং সীমা থাকে তাহলে ইন্টিগ্রাল হলো অভিসারী অতএব আমি দেখি যদি এই দুই আলাদা গতিতে রওনা দেয় তাহলে তোমার এই মজার লগ এখানে এসে যায় একইভাবে যে কোনও পদ যদি আমি 3ε করি তাহলে আমি একটি log 3 পাব এখানে সুতরাং এই সীমা নিজে বাস্তবে থাকে না যদি η এবং ε দুজনেই স্বাধীনভাবে রওনা দেয় অতএব এটি হলো বিপথগামী ইন্টিগ্রাল এর সংজ্ঞা তুমি চেষ্টা করতে পারো অন্য ঘটনা log এর জন্য তুমি পাবে যে এটি অভিসারী এবং সেখানে কোনো অসুবিধা নেই কিন্তু 1x এর এই মুশকিল আছে এটি হলো একটি বিপথগামী ইন্টিগ্রাল কিন্তু কি বেঁচে ছিল এই পদ বেঁচে ছিল যখন তারা রওনা দিয়েছিল স্বাধীনভাবে না কিন্তু একই গতিতে যখন তারা রওনা দিয়েছিল এটি বাস্তবায়িত ছিল অতএব তারা যখন একই গতিতে রওনা দেয় আমি বলতে পারি যে আমার সীমা বাস্তব রূপে থাকে এটি বিশাল বড় হয়ে যায় না সুতরাং এটি যখন এই ধরনের এবং এটি বাস্তবে আছে তখন এটাকে কসি মূল মান বলা হয় এই ইন্টিগ্রাল এর সুতরাং এর স্বরলিপি হলো PV অতএব কিছুটা সংক্ষিপ্ত ভাবে বলার জন্য দেখা যাক ধরো যে এখানে একটি অংশ আছে a থেকে b এবং একটি সিঙ্গুলারিটি আছে এখানে তাহলে কি হচ্ছে আমি এখান থেকে যাচ্ছি এবং সিঙ্গুলারিটি কে ধাক্কা মারছি অতএব যা হচ্ছে সেটা হল আমি এই ইন্টিগ্রাল কে লিখি আমি বলি যে এর মূল মান হল এই ইন্টিগ্রাল এবং আমি কি ফেলে এসেছি সুতরাং আমি একটি অংশ বাদ দিয়ে এসেছি তাই আমাকে অংশগুলোর জন্য ক্ষতিপূরণ দিতে হবে কারণ এই ইন্টিগ্রাল হলো a থেকে b সুতরাং পদ্ধতি হলো আমাকে কোনও ভাবে সিঙ্গুলারিটি এড়াতে হবে কিছু ভাবে লাফিয়ে কাছাকাছি জায়গায় লাফিয়ে যা হয়ে যায় যাকে আমি বলি আমি লিখতে পারি একটি ইন্টিগ্রাল হিসাবে একটি সীমাসূচক রেখা বরাবর যেটা সিঙ্গুলারিটি হবে না এভাবে আমি লিখছি সুতরাং এটিকে বলা হচ্ছে রেসিডিউ সেটা হল পূর্ণ ইন্টিগ্রাল এখন একটু অস্পষ্টতা আছে ওখানে আমি কিভাবে এই অঙ্গবিকৃতি সীমাসূচক রেখা নির্বাচন করব আমি কি এভাবে নির্বাচন করে থাকতে পারি আমি এভাবে নির্বাচন করে থাকতে পারতাম সুতরাং এই একটু অস্পষ্টতা যা আছে থেকে যায় কিভাবে আমি রেসিডিউ মূল্যায়ন করব এই সমস্যার পদার্থবিদ্যা আমাকে বলবে কোন সীমাসূচক রেখা অনুমতি দেওয়া যায় এবং কোন সীমাসূচক রেখা অনুমতি দেওয়া যাবে না সুতরাং এটি হলো কিছু নতুন জিনিস যা আমরা সম্মুখীন হয়েছি যেটা হলো যদি তুমি একটি সিঙ্গুলারিটি তে ধাক্কা খাও তখন তোমাকে দুটি অংশে ইন্টিগ্রাল করতে হবে প্রথম অংশ সিঙ্গুলারিটি ছাড়া যাকে মূল মান বলা যায় ইন্টিগ্রাল এর কসি মূল মান অতএব এর স্বরলিপি হলো যা আমি এখানে লিখেছি তুমি PV PV fxdx এর লিখতে পারো তাই তুমি যদি এটা দেখো এটি বলে যে সিঙ্গুলারিটি বাদ দেওয়া হয়েছে তুমি এটিকে অন্তর্ভুক্ত করছো না ওখানে আরেকটা গোলানো ছোট হাতের স্বরলিপি আছে যা এরকম ইন্টিগ্রাল চিহ্নতে একটি কাটা আছে এই কাটা আমাকে বলে যে একটি সিঙ্গুলারিটি কে বাদ দেওয়া হয়েছে সুতরাং এগুলো হল জিনিস যা আমাদের মনে রাখতে হবে অতএব মূল মান হল এই প্রথম অংশ যা ওখানে আছে এবং দ্বিতীয় অংশ হতে চলেছে রেসিডিউ পদ যা নিয়ে আমরা আরেকটু বেশি সময় ব্যয় করবো এটি মূল্যায়ন করার জন্য তাই আমরা এগিয়ে যাব এবং এই ইন্টিগ্রাল ∇g হিসাব করবো চলো এই ইন্টিগ্রাল হিসেব করা যাক এখন ইন্টিগ্রেশন এ যাওয়ার আগে আমাদের দেখতে হবে কিভাবে আমরা আমাদের ইন্টিগ্রেশন এর সীমাসূচক রেখা পরিবর্তন করতে পারি অতএব তুমি যদি এর দিকে তাকাও এটির দিকে বা ওটির দিকে আমাকে সিঙ্গুলারিটি থেকে পালাতে হবে তাই আমি যখন দেখছি ধরো এই প্রথম সমীকরণ যা এখানে আছে আমি এটি দুবার আঁকি সুতরাং এটি ছিল আমার প্রথম ইন্টিগ্রেশন প্রথম আয়তন এটি আমার V1 এবং এটি হল V2 প্রথম সমীকরণে r' কে V2 তে হতে বাধ্য করা হয়েছে সুতরাং বলা যাক এটি হলো আমার r' আমি r' কে স্থির করেছি এই অংশে থাকার জন্য এই অংশ এখানে থেকে এখান পর্যন্ত r' স্থির আমি আমার একটি সমীকরণ লেখার চেষ্টা করছি তাই r এই পুরো সীমানার উপর দিয়ে যাচ্ছে যা হল আমার সীমাসূচক রেখার ইন্টিগ্রেশন এখন এটি এই অংশে আসে তাই এটি এখানে প্রবেশ করে এবং সিঙ্গুলারিটি কে ধাক্কা মারে এখন আমি কিভাবে আমার সীমাসূচক রেখা কে বিকৃত করব ছাত্র উপরে উপরে না নিচে ছাত্র নিচে এটি নিচে যাবে সঠিক সুতরাং এটি এরকম ভাবে যাবে তাই আমি এই S শব্দ লিখেছি অতএব S বলে যে আমি ভিতরে আছি তাই তুমি মনে করতে পারো S এর যত কাছে থাকবে একইভাবে স্থান যেখানেই থাকুক না কেন যেখানেই r' থাকুক আমার এর চারি পাশ দিয়ে বেকে যাওয়া উচিত যা আমার কৌশল হবে এবং এটি হল আমাদের সমীকরণ 1 এর জন্য এবং সমীকরণ 2 এর জন্য আমি আলাদাভাবে আঁকছি তাই কোনও বিভ্রান্তি নেই আবার এটি হলো আমার অংশ যা ওখানে আছে এবং আমি আমার ইন্টিগ্রেশন করছি এটি হলো r' এখন আমাদের দ্বিতীয় সমীকরণে r' আমি কিসে থাকতে বাধ্য করেছি V1 সঠিক সুতরাং যা হবে সেটি হলো আমি কিভাবে ইন্টিগ্রেশন করব তাই পদ্ধতি হল যে আমি এটি সমাধান করব আমি আপাতত এখানে আমাদের আলোচনা শেষ করছি